নমস্কার আমরা পূর্ববর্তী অধ্যায়ে ম্যাগনেটিকালী কাপেলড সার্কিটের ব্যাপারে আলোচনা করেছি তাহলে আমরা এই ব্যাপারে আজকেও আমরা আলোচনা করবো এবং ম্যাগনেটিকালী কাপেলড সার্কিটের শক্তির মান কত হবে সেই ব্যাপারে বলবো তারপর আমরা আদর্শ ট্রান্সফরমারের ব্যাপারেও আলোচনা করবো আমরা আজকের আলোচনা শুরু করব আমরা জানি একটি ইন্ডাক্টর এর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ হল w12Li2 এখন আমাদেরকে ম্যাগনেটিকালী কাপেলড কোয়েলের শক্তির পরিমাণ বের করতে হবে এর জন্য আমরা এই সার্কিটটি ব্যবহার করব যেখানে i1 এবং i2হল বাম দিক এবং ডান দিকের কোয়েলের কারেন্ট এর পরিমান এখানে প্রথম কোয়েলের এ্যাক্রোশ ভোল্টেজ v1এবং v2হল দ্বিতীয় কোয়েলের এ্যাক্রোশ ভোল্টেজ এই কোয়েল দুটির ইন্ডাক্টান্স এর মান হল যথাক্রমে L1এবং L2 M হল মিউচুয়াল ইন্ডাকট্যান্স এর মান এখন প্রথমে ধরে নাও কারেন্ট i1 এবং i2 এর মান শূন্য তার মানে সার্কিট এর মধ্যে মোট সঞ্চিত শক্তির পরিমাণ 0 এখন আমরা i1 এর মান শূন্য থেকে বাড়িয়ে I1করবো যেখানে I1হল যেকোনো একটি মান তাহলে যখন কারেন্ট i20 এই ক্ষেত্রে এক নম্বর কোয়েলের পাওয়ার এর মান হবে p1tv1i1i1L1di1dt এবং সার্কিট এর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ হলো w1p1dtL10I1i1dt12L1I12 এখন যদি আমরা i2 এর মান বাড়াই এবং বাড়িয়ে শূন্য থেকে I2করি এক্ষেত্রে আবার I2হল আমাদের নেওয়া যেকোনো একটি ইচ্ছামত মান যখন আমরা প্রথম কয়েল এর মধ্যে একই পরিমাণ কারেন্ট পাঠাতে থাকছি তাহলে এই ক্ষেত্রে প্রথম কোয়েলে ইনডিউসড মিউচুয়াল ভোল্টেজের মান হবে M12di2dt এখন দুনম্বর কোয়েলে এই ভোল্টেজ এর মান শূন্য হবে কারণ এই কোয়েলের মধ্যে I এর কোনো পরিবর্তন হচ্ছে না যখন আমরা দুই নম্বর কোয়েলে মিউচুয়াল ইনডিউসড বলছি di1dtএর মান শূন্য তাহলে দুনম্বর কোয়েলের মিউচুয়াল ভোল্টেজ এবং মিউচুয়াল ইনডিউসড ভল্টেজ এর মান হবে M12di2dt কারেন্ট বৃদ্ধি করার জন্য কোয়েল এর মধ্যে পাওয়ার এর পরিমাণ হবে p2ti1M12di2dti2v2i1M12di2dti2L2di2dt এবং সার্কিট এর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ হবে w2p2dtM12I10I1di2L20I2i2dtM12I1I212L2I22 এখন এই ক্ষেত্রে সার্কিটে মোট সঞ্চিত শক্তি ধরা হবে যখন i1 এবং i2 উভয়ের মান একটি কনস্ট্যান্ট হবে তাহলে সার্কিট এর মধ্যে মোট সঞ্চিত শক্তির পরিমাণ হবে ww1w212L1I12M12I1I212L2I22 যদি আমরা বিপরীত অর্ডারে কারেন্ট বাড়িয়ে চূড়ান্ত মানে পৌঁছাই তাহলে কি হবে তারমানে আমরা প্রথমে i2 এর মান শূন্য থেকে বাড়িয়ে I2করবো এবং তারপর i1কে শূন্য থেকে বাড়িয়ে I1করবো এই ক্ষেত্রে সার্কিট এর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ হবে w12L1I12M21I1I212L2I22 এখন মোট সঞ্চিত শক্তির পরিমাণ উভয় ক্ষেত্রেই সমান এর পরিমাণ আমরা কিভাবে চূড়ান্ত অবস্থায় পৌঁছেছি তার ওপর নির্ভর করছে না এই ক্ষেত্রে তোমরা যদি দুটি সমীকরণ তুলনা করো তাহলে দেখতে পাবে মোট সার্কিটে সঞ্চিত শক্তি হবে w12L1I12MI1I212L2I22 এখন সমীকরণটি আমরা পেয়েছি এই ধারণা থেকে যে দুটি কোয়েলের ক্ষেত্রেই কারেন্ট ডটেড টার্মিনাল এর মধ্যে প্রবেশ করছে তারমানে মিউচুয়াল ভোল্টেজ যেটা যেকোনো একটা কোয়েলে ইনডিউসড হবে এবং এর মান ধনাত্মক হবে তাহলে এই ক্ষেত্রে যদি একটি কারেন্ট ডটেড টার্মিনালের মধ্যে প্রবেশ করে তখন অন্য কারেন্ট ডটেড টার্মিনাল থেকে বেরিয়ে যাবে এবং সে ক্ষেত্রে মিউচুয়াল ভোল্টেজ এর মান নেগেটিভ হবে মিউচুয়াল এনার্জি বা শক্তি পরিমাণও নেগেটিভ তাহলে সার্কিট এর মধ্যে মোট সঞ্চিত শক্তির পরিমাণ হবে w12L1I12 MI1I212L2I22 এখন আমাদেরকে ধরতে হবে যে I1এবং I2হল যেকোনো আরবিটারি একটি মান তাহলে আমরা এখানে এগুলিকে পরিবর্তন করে যেকোনো মান লিখতে পারি যেমন এগুলির পরিবর্তে আমরা জেনেরিক মান যেমন i1এবং i2 লিখতে পারি তাহলে সার্কিটে সঞ্চিত তাৎক্ষণিক শক্তি কে একটি জেনারেল বা সাধারণ এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করা যাবে এবং জেনারেল এক্সপ্রেশন হবে w12L1i12±Mi1i212L2i22 তাহলে এই প্লাস মাইনাস নির্ভর করবে কারেন্ট কিভাবে ডটেড সার্কিটের মধ্যে প্রবেশ করছে এবং বেরিয়ে যাচ্ছে তার উপর এখন আমরা পজেটিভ চিহ্ন নেব যখন উভয় কারেন্টে কোয়েলের ডটেড টার্মিনাল এর মধ্যে প্রবেশ করছে অথবা বেরিয়ে যাচ্ছে অন্য ক্ষেত্রে আমরা নেগেটিভ চিহ্ন নেব এখন আমরা মিউচুয়াল ইন্ডাকট্যান্স এর সর্বোচ্চ মান কত হতে পারে সেটা বের করবো যেহেতু আমরা জানি সার্কিটে সঞ্চিত শক্তি কখনো নেগেটিভ হতে পারে না কারণ এখানে আমরা প্যাসিভ সার্কিটের কথা বলছি তাহলে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি 12L1i12 Mi1i212L2i22≥0 এখন এই এক্সপ্রেশন এর মধ্যে দুটি স্কয়ার টার্ম আছে এখন আমরা কি করবো প্রথমে আমরা সমস্তটার স্কয়ার করে নেবো তাহলে এর জন্য আমাদের কি করতে হবে আমরা এই এক্সপ্রেশন এর মধ্যে i1i2L1L2 টার্ম যোগ করবো এবং বিয়োগ করবো তাহলে যখন i1i2L1L2এই টার্ম যোগ করার পর এবং বিয়োগ করার পর সরলীকরণ করবো তখন উপরের সমীকরণটি হবে 12i1L1 i2L22i1i2L1L2 M≥0 এখন যেহেতু এটি একটি স্কোয়ার টার্ম তাই এর মান কখনো নেগেটিভ হতে পারে না সর্বনিম্ন শূন্য হতে পারে তাহলে আমরা কনস্ট্যান্ট টার্মটিকে লিখতে পারি L1L2 M≥0⇒M≤L1L2 তাহলে আমরা এখন আপডেটেড শর্ত পেয়ে গেছি আমরা যদি এটাকে সরলীকরণ করি তাহলে পাব M≤L1L2 তারমানে কোয়েলের মিউচুয়াল ইন্ডাকট্যান্স সেলফ ইন্ডাক্টান্স এর জ্যামিতিক গড়ের থেকে কখনো বেশি হতে পারে না এখন আমরা এই শর্ত কে একটি ধ্রুবক দিয়ে সমান আকারের লিখতে পারি যখন তোমরা সমীকরণটি কে সমান আকারের লিখবে তখন একটি ধ্রুবক দিয়ে গুণ করতে হবে তাহলে এখন আমরা লিখতে পারি MkL1L2এই k কে বলা হয় কোইফিশিয়েন্ট অফ কাপলিং তাহলে কোইফিশিয়েন্ট অফ কাপলিং দুটি কোয়েলের মধ্যে ম্যাগনেটিক কাপলিং এর পরিমাপ করে k এর মান হবে 0≤k≤1 যদি k1 হয় তাহলে আমরা বলতে পারি সার্কিট টি পারফেক্টলি কাপেলড যদি k05 হয় তাহলে সার্কিট দুর্বল ভাবে কাপেলড এবং যদি k05 হয় তাহলে আমরা বলবো সার্কিট দৃঢ়ভাবে কাপেলড আমরা এখন উদাহরণ সহযোগে আলোচনা করব যে একটি কাপেলড সার্কিট এর মধ্যে কতটা শক্তি সঞ্চিত থাকে আমাদের t1s এবং v60cos 4t30 V এর জন্য কাপেল ইন্ডাক্টান্স এর মধ্যে কত শক্তি সঞ্চিত থাকে সেটা জানা প্রয়োজন এখন তোমরা যদি সার্কিটটি দেখো তাহলে দেখতে পাবে L1 L2এরমান যথাক্রমে 4 এবং 5 হেনরি তাহলে k এর মান হবে kML1L22520056 যেহেতু k056 তাহলে আমরা বলবো সার্কিটটি দৃঢ়ভাবে কাপেলড যদি k এর মান 05 হয় তাহলে আমরা বলবো দুর্বল ভাবে এবং k1 হলে বলবো সারকিটটি পারফেক্টলি কাপেলড এখন আমাদের পরবর্তী কাজ হল সঞ্চিত শক্তির পরিমাণ বের করা আমাদেরকে কারেন্টের পরিমান গণনা করতে হবে তাহলে এর জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে প্রথমেই এই সার্কিটের একটি ইকুইভ্যালেন্ট বা সমতুল্য সার্কিট ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ডোমেইনে পরিবর্তন করে নিতে হবে তাহলে যখন তুমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে পরিবর্তন করবে তখন 60cos 4t30 ⇒60∠30°ω4rads 5HjωL1j20 25HjωMj10 4HjωL2j16 116F1jωC j4 তুমি যদি এই মানগুলি সার্কিটে বসাও তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে সার্কিট পেয়ে যাবে প্রথমে ধরে নাও I1কারেন্ট সার্কিটের বাঁ দিকের অংশে প্রবাহিত হচ্ছে এবং I2প্রবাহিত হচ্ছে সার্কিটের ডান দিকের অংশে এখন তোমরা যদি দেখ তাহলে দেখতে পাবে দুটি কারেন্টই ডট এর ভিতরে প্রবেশ করছে তারমানে মিউচুয়াল ভোল্টেজ এর মান পজেটিভ হবে এক নম্বর মেস এর জন্য 10j20I1j10I260∠30° 2 নম্বর মেস এর জন্য j4j16I2j10I10⇒I1 12I2 উপরের সমীকরণ গুলি এক নম্বর লুপে বসিয়ে পাই 12 j14I260∠30°⇒I23254∠1606° এবং I1 12I23905∠ 194°A আমাদের পরবর্তী কাজ হল কারেন্টের মানকে আবার সময়ের ডোমেইনে পরিবর্তন করা তাহলে i13905cos 4t 194 i23254cos 4t1606 এখন আমাদেরকে t1s সময়ে শক্তির পরিমাণ গণনা করতে হবে এখন 4t4rad2292 তাহলে i13905cos 2292 194 3389A i23254cos 22921606 2284A কাপেলড ইন্ডাক্টরের মধ্যে মোট সঞ্চিত শক্তির পরিমাণ হবে w12L1i12Mi1i212L2i222073J এখন আমরা অন্য একটি বিষয় ট্রান্সফর্মার এর ব্যাপারে আলোচনা করবো এখন একটি আদর্শ ট্রান্সফর্মার বলতে কী বোঝো আদর্শ ট্রান্সফর্মার মানে যার মধ্যে পারফেক্ট কাপলিং আছে এর মানে যদি তোমার কাছে একটি ম্যাগনেটিকালী কাপেলড সার্কিট থাকে এবং কাপলিং কোইফিশিয়েন্ট এর মান এক হয় তারমানে সার্কিটের মধ্যে পারফেক্ট কাপলিং আছে তাকেই আমরা আইডিয়াল বা আদর্শ ট্রান্সফর্মার বলবো এরমধ্যে 2 বা তার অধিক কোয়েল থাকতে পারে এই কোয়েলের মধ্যে তারের পাক সংখ্যার পরিমাণ অনেক বেশি থাকে এবং তার গুলিকে একই উচ্চ পার্মিয়াবিলিটির কোরের উপর পাকানো থাকে যেহেতু আমাদের ট্রান্সফরমারের কোরের পার্মিয়াবিলিটি খুব বেশি তাই উৎপন্ন ফ্লাক্স দুটি কোয়েলের তারের পাকের সঙ্গে লিংক হয়ে যাবে এর ফলে পারফেক্ট কাপলিং তৈরি হবে দুটি কাপেলড ইন্ডাক্টরের নিয়ে তৈরি আদর্শ ট্রান্সফর্মার খুব সীমিত ক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রে ইন্ডাক্টান্স এর মান অসীম হয় এবং আদর্শ কাপলিং তৈরি হয় এই ব্যাপারে আরো ভালো করে বোঝার জন্য আমরা একটি আদর্শ ট্রান্সফরমারের সার্কিট নেবো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো v1কোয়েলের বামদিকে প্রয়োগ করা হয়েছে এবং v2কোয়েলের ডানদিকে দেওয়া হয়েছে M দুটি কোয়েলের মিউচুয়াল ইন্ডাক্টান্স L1এবং L2 দুটি কোয়েলের সেলফ ইন্ডাক্টান্স এখন i1এবং i2 উভয়ই ডট এর মধ্যে প্রবেশ করছে এর মানে মিউচুয়াল ভোল্টেজ এর মান পজেটিভ হবে আমরা V1 এবং V2 এর জন্য সমীকরণ ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক ডোমেইন এর মধ্যে লিখতে পারি V1jωL1I1jωMI2I1V1 jωMI2jωL1 V2jωMI1jωL2I2 দুটি সমীকরণকে একসঙ্গে লিখতে পারি V2jωL2I2MV1L1 jωM2I2L1 এখন তোমরা জানো আদর্শ কাপলিং এর জন্য ML1L2 হয় তাহলে যখন তোমরা k1 নেবে তখন পারফেক্টলি কাপেলড কয়েল হবে এবং ML1L2 হবে এখন আমরা এই মান টি আগের সমীকরণে বসাবো এবং তারপর সরলীকরণ করলে পাবো V2jωL2I2L1L2V1L1 jωL1L2I2L1L2L1V1nV1 এখন n মানে কি সাধারনত এর মানে ট্রান্সফরমারের পাক সংখ্যা অনুপাত তাহলে এই এক্সপ্রেশান এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছো যদি L1L2M→∞ হয় সেক্ষেত্রে n এর মান একই থাকবে এবং কাপেলড কোয়েল দুটি একটি আদর্শ ট্রান্সফরমারের পরিণত হবে সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি একটি ট্রান্সফর্মার আদর্শ ট্রান্সফর্মার হবে যদি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকে কোয়েলের উচ্চ রিয়্যাকট্যান্স আছে L1L2M→∞ কাপলিং কোইফিশিয়েন্ট এর মান 1k1 প্রাইমারি এবং সেকেন্ডারি কোয়েলের মধ্যে কোন শক্তি নষ্ট হয় না R10R2 তাহলে একটি আদর্শ ট্রান্সফর্মার হল ইউনিটি কাপেলড শক্তির অপচয়হীন ট্রান্সফর্মার যেখানে প্রাইমারি এবং সেকেন্ডারি কোয়েলের সেলফ ইন্ডাক্টান্স এর মান অসীম ট্রান্সফরমারের সার্কিটের চিহ্ন সাধারনত এই রকম দেখতে হয় যেখানে এক নম্বর এবং দুই নম্বর কোয়েল থাকে এবং পাক সংখ্যা অনুপাত হল N যেখানে প্রাইমারি কোয়েলের পাক সংখ্যা N1এবং সেকেন্ডারি কোয়েলের প্রাক সংখ্যা N2 দুটি কোয়েলের মাঝে সমান্তরাল লাইন দুটি ট্রান্সফরমারের কোর কে বোঝায় তাহলে এখন আমাদের প্রাইমারি কয়েলে তার N1সংখ্যকবার জড়ানো আছে এবং সেকেন্ডারী কোয়েলের N2 সংখ্যক বাড়ানো আছে তাহলে আমরা এখন কী করবো আমরা ট্রান্সফর্মার সার্কিটের সাইনোসোডিয়াল ভোল্টেজ প্রয়োগ করবো এবং এক্ষেত্রে উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্স উইন্ডিং এর মধ্য দিয়ে যাব এখানে ফ্যারাডের সূত্র ব্যবহার করে v1এবং v2ভোল্টেজ এর মান বের করা যেতে পারে তাহলে যখন তুমি প্রাইমারি কোয়েলে ভোল্টেজ প্রয়োগ করবে তখন কি হবে তুমি বলতে পারো v1N1ddt একই রকম ভাবে সেকেন্ডারি উইন্ডিং এ ভোল্টেজ এর মান হবে এখন যদি দুটি সমীকরণকে আমরা ভাগ করি তাহলে পাবো v2v1N2N1n এখানে এটা হল ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাত এখন শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী প্রাইমারি কোয়েলে যে পরিমান শক্তি দেওয়া হয়েছে সেকেন্ডারি কোয়েলে সেই পরিমান শক্তির শোষণ হবে তাহলে যখন শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে সে ক্ষেত্রে আদর্শ ট্রান্সফরমারের জন্য v1i1v2i2 তোমরা এটা এই এইভাবে লিখতে পারো I2I1N1N21n যখন n1তখন আমরা বলব এটা আইসোলেশন ট্রানসফর্মার যখন n1তখন এটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার এবং যদি n1 হয় তখন এটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফরমার এর ক্ষেত্রে সেকেন্ডারি ভোল্টেজের মান প্রাইমারি ভোল্টেজের তুলনায় কম হয় অন্য ক্ষেত্রে স্টেপ আপ ট্রান্সফরমার এর জন্য সেকেন্ডারি ভোল্টেজের মান প্রাইমারি ভোল্টেজের তুলনায় বেশি হয় তাহলে এখন ট্রান্সফরমারের জন্য নির্দিষ্ট পোলারিটি ভোল্টেজ এবং কারেন্টের ডিরেকশন খুবই গুরুত্বপূর্ণ তাহলে যদি V1অথবা V2এর পোলারিটি অথবা I1বা I2 এর ডিরেকশন বা দিক পরিবর্তিত হয় তাহলে আমাদেরকে n এর পরিবর্তে n লিখতে হবে তাহলে আমরা কিভাবে বুঝবো কখন n অথবা n হবে আমরা নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করবো যদি V1এবং V2উভয়ই ডটেড টার্মিনাল এর মধ্যে পজেটিভ বা নেগেটিভ হয় তাহলে ট্রান্সফরমারের ভোল্টেজ এর সমীকরণ এর মধ্যে n লিখতে হবে অন্য ক্ষেত্রে আমরা n লিখবো যদি I1এবং I2 উভয়েই ডটেড টার্মিনাল থেকে বেরিয়ে যায় তাহলে ট্রান্সফরমারের কারেন্টের সমীকরণ এর মধ্যে n লিখতে হবে অন্য ক্ষেত্রে n লিখতে হবে যদি আমরা এই সমস্ত নিয়মগুলি অনুসরণ করি তাহলে ভোল্টেজ এবং কারেন্টের চারটি সমীকরণ পাবো তাহলে একটি আদর্শ ট্রান্সফরমারের সম্ভাব্য চারটি কম্বিনেশনের সার্কিট পাওয়া যাবে এখন আমরা দেখব এই চারটি সার্কিট কি কি প্রথম ক্ষেত্রে ডটেড টার্মিনাল এরমধ্যে V1এবং V2উভয়ই পজেটিভ তাহলে আমরা বলতে পারি V2V1N2N1 এখন যেহেতু I1কারেন্ট ডটেড টার্মিনালের ভিতরের দিকে যাচ্ছে এবং I2কারেন্ট ডটেড টার্মিনালের বাইরে বেরিয়ে যাচ্ছে I2I1N1N2 এখন দ্বিতীয় ক্ষেত্রে ডটেড টার্মিনালের এর দিকে ভোল্টেজ এর মান পজেটিভ তাহলে আমরা লিখতে পারি V2V1N2N1 কিন্তু এখানে কারেন্টের দিক বা দিরেকশন বিপরীত তাহলে I2I1 N1N2 এখন তৃতীয় ক্ষেত্রে ডটেড টার্মিনালের বাঁদিকে ভোল্টেজ নেগেটিভ পোলারিটির এবং ডানদিকে পজেটিভ পোলারিটির ভোল্টেজ আছে তাহলে আমরা লিখতে পারি V2V1 N2N1 অন্যদিকে কারেন্টের ক্ষেত্রে যদি তোমরা দুটি কোয়েলের ক্ষেত্রে দেখো তাহলে লিখতে পারো I2I1N1N2 এখন চতুর্থ ক্ষেত্রে আমরা দেখেছি একই পোলারিটির ভোল্টেজ আছে যেখানে ডটেড টার্মিনালের মধ্যে V1 পজেটিভ এবং V2 নেগেটিভ তাহলে V2V1 N2N1 অন্যদিকে কারেন্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো I1 কারেন্ট ডটেড টার্মিনালের ভিতরের দিকে যাচ্ছে একই সঙ্গে I2 কারেন্ট টার্মিনালের ভিতর দিকে যাচ্ছে I2 কারেন্ট এখান থেকে ডটের টার্মিনালের ভিতরের দিকে যাবে এবং উপরের দিক দিয়ে বেরিয়ে আসবে তাহলে I2I1 N1N2 তাহলে আজকে আমরা ম্যাগনেটিকালী কাপেলড সার্কিটে সঞ্চিত শক্তির ব্যাপারে আলোচনা বন্ধ করতে পারি আমরা আদর্শ ট্রান্সফর্মার এবং তাদের বিভিন্ন কানেকশন এবং পোলারিটির ব্যাপারে আলোচনা করেছি আমরা আদর্শ ট্রান্সফর্মার এর ব্যাপারে আরো আলোচনা করবো